নমস্কার তো আমরা এখন এই কোর্সের দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছি এই সপ্তাহে আমরা কোনো বৈদ্যুতিক বর্তনীকে মেশ ও নোডাল পদ্ধতিতে বিশ্লেষণ করার পদ্ধতি বোঝার চেষ্টা করবো আজ আমরা বিশেষ করে আলোচনা করবো ভোল্টেজ ও কারেন্টের RMS মান এবং এই মান নির্ণয় করার পদ্ধতি নিয়ে এবং কোনো নির্দিষ্ট বর্তনীর আউটপুট ক্ষমতা নির্ণয় করতে কিভাবে আমরা RMS মানটিকে ব্যবহার করবো সুতরাং বিস্তারিত আলোচনার আগে আমরা আগের সপ্তাহে যা পড়েছি সেটা একবার মনে করে নেওয়া যাক আমরা শুরু করেছিলাম আধানের প্রাথমিক ধারণা দিয়ে তার পর পড়েছিলাম তড়িৎ ভোল্টেজ ক্ষমতা এবং শক্তি তারপর আমরা আলোচনা করেছিলাম বর্তনীর সক্রিয় ও নিস্ক্রিয় উপাদান নিয়ে যেখানে আমরা দেখেছিলাম ভোল্টেজ ও কারেন্টের উৎস আমরা এটাও দেখেছিলাম স্বাধীন ও নির্ভরশীল ভোল্টেজ ও কারেন্টের উৎসের কি চিহ্ন তারপর আমরা আলোচনা করেছিলাম সাইনোসড ও ফেজার সম্পর্কে কিভাবে আমরা নির্ণয় করবো সাইনোসডের সাহায্যে ফেজারের মান তারপর আমরা বর্তনীর উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম যেটা হলো রোধ ধারক ও কুণ্ডলী এরপর আমরা আলোচনা করেছিলাম কিছু সূত্র এবং কির্শফের সূত্র যেগুলো হলো খুবই প্রাথমিক ও গুরুত্বপূর্ণ সূত্র একটি প্রদত্ত বর্তনীর কারেন্ট ও ভোল্টেজের মান নির্ণয় করতে তো বেশিরভাগ সময়েই বর্তনী বিশ্লেষণে তোমরা এই সুত্রগুলি ব্যবহার করবে হয় ওহমের সূত্র বা কির্শফের ভোল্টেজ ও কারেন্টের সূত্র তারপর আমরা আলোচনা করেছিলাম রোধ ক্যাপাসিটর ও কুণ্ডলীর resistor capacitor and inductor শ্রেণী ও সমান্তরাল সমবায় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম কারেন্ট ও ভোল্টেজ বিভাজন নিয়ে তারপর ভোল্টেজ ও কারেন্টের ফেজের সম্পর্ক নিয়ে কুণ্ডলী ও ক্যাপাসিটরের জন্য এবং আমরা তাৎক্ষণিক ও গড় ক্ষমতা নির্ণয় নিয়েও আলোচনা করেছিলাম সুতরাং আজ আমরা আলোচনা করবো ভোল্টেজ ও কারেন্টের বর্গের গড় মানের বর্গমূল এর ধারণা নিয়ে যেটাকে বলা হয় ভোল্টেজ ও কারেন্টের কার্যকারী মান এখন কার্যকারী মানের ধারণাটা আসছে রোধ বিশিষ্ট লোডে ক্ষমতা প্রদানে ভোল্টেজ ও কারেন্ট উৎসের কার্যকারিতা পরিমাপ করা থেকে কার্যকারী মান মানে পর্যায়ক্রমিক কারেন্টের মান যেটা DC উৎসের সঙ্গে তুলনীয় তারমানে যেটা একই পরিমাণ গড় ক্ষমতা দেবে কোনো রোধ কে যেটা পর্যায়ক্রমিক কারেন্ট দিচ্ছিল এটার মানে কারেন্টের কার্যকারী মান বের করতে আমাদের কোনো উপাদান দ্বারা ক্ষমতা বর্জনের মানকে সমান করতে হবে যখন এটা কোনো AC উৎসের সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে DC উৎসের সঙ্গে যুক্ত ছিল তো এক্ষেত্রে যখন তুমি ওই নির্দিষ্ট বর্তনীকে AC উৎসের সঙ্গে ও DC উৎসের সঙ্গে যুক্ত করবে ক্ষমতা সমান হওয়া উচিত উভয় ক্ষেত্রেই তো আমরা উপাদানটি দ্বারা শোষিত ক্ষমতাকে সমান করবো যখন সেটা AC উৎসের সঙ্গে ও DC উৎসের সঙ্গে যুক্ত আছে এবং কারেন্টের কার্যকারী মান নির্ণয় করার চেষ্টা করবো অনুরূপভাবে তুমি বলতে পারো যদি তুমি AC ভোল্টেজ উৎসের সঙ্গে যুক্ত করো তাহলে কিভাবে ক্ষমতা বর্জন করবে ওই উপাদানটি দ্বারা এবং যখন আমরা DC ক্ষমতা ও AC ক্ষমতাকে সমান করবো আমরা পেয়ে যাবো কার্যকারী ভোল্টেজের মান আমরা এই ধারণাকে কাজে লাগিয়ে বের করার চেষ্টা করবো কার্যকারী ভোল্টেজের ও কারেন্টের মান তো শুরু করা যাক গড় ক্ষমতার সংজ্ঞা দিয়ে P1T0Ti2Rdt একটা নির্দিষ্ট উপাদান নেওয়া যাক যেমন ধরো রোধ এবং এটা একটা AC উৎসের সঙ্গে যুক্ত আছে এবং তার পর একটা DC উৎস সঙ্গে সুইচ তো তুমি AC ও DC পরিবর্তন করতে পারো সুইচের মাধ্যমে তো প্রথমে যদি তুমি AC উৎসের সঙ্গে যুক্ত করো সেক্ষেত্রে গড় ক্ষমতা কি হবে গড় ক্ষমতা উপরের সমীকরণের মাধ্যমে নির্ণয় করা যাবে এখন AC এর পরিবর্তে যদি তুমি ওই পদার্থটিকে DC এর সঙ্গে যুক্ত করো তুমি পাবে আরও একটি গড় ক্ষমতার মান যেটা কোনো নির্দিষ্ট পদার্থ দ্বারা শোষিত হচ্ছে এক্ষেত্রে রোধ আছে কিন্তু উৎসটি হলো DC তো আমরা পাবো ওই রোধ দ্বারা ক্ষমতা শোষণের মান যেটা হবে PIrms2R এখন সংজ্ঞা অনুযায়ী আমাদের উদ্দেশ্য হলো কারেন্টের জন্য কার্যকারী মান বের করা তার মানে ক্ষমতার মান কে সমান করতে হবে যখন DC কারেন্ট প্রবাহিত হবে এবং যখন AC কারেন্ট প্রবাহিত হবে তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি P যেটা হলো PIrms2R1T0Ti2Rdt তো এখন যদি তুমি এই নির্দিষ্ট সমীকরণকে দেখো কিছু গাণিতিক ক্রিয়াকলাপ করলে তুমি বলতে পারো Irms1T0Ti2dt সুতরাং Irms হলো কারেন্টের মান যেটা হলো বর্গের গড় মানের বর্গমূল তো i2 হলো বর্গের মান তো তুমি অন্তরকলন করছো মানে সমস্ত i2 এর যোগফল এবং তারপর তুমি তার গড় নিচ্ছো এবং তারপর তুমি ওই নির্দিষ্ট সমীকরণের সমগ্র আউটপুটের বর্গমূল নিচ্ছো সুতরাং Irms হলো কারেন্টের বর্গের গড় মানের বর্গমূল অনুরূপভাবে ভোল্টেজের কার্যকারী মানটিকে লেখা যেতে পারে তোমাকে শুধুমাত্র কারেন্ট i কে প্রতিস্থাপন করতে হবে যখন আমরা বলবো P vi তো v এর মান i এর রূপে লেখার পরিবর্তে আমরা i এর মান v এর রূপে লিখবো এবং তুমি সমীকরণটি পেয়ে যাবে তো আমরা বলতে পারি Vrms1T0Tv2dt এখন আমরা জানি যে সাইনোসড vtVmcosωt এখন যদি তুমি v এর মান বসাও কারণ এটা হলো ভোল্টেজের তাৎক্ষণিক মান এবং এটা সাইনোসডের রূপে প্রকাশ করা যায় সুতরাং তোমরা লিখবে Vrms1T0TVm2cos2tdt এখন যদি তুমি এই নির্দিষ্ট পদটিকে দেখো যদি তুমি আগের আলোচনা মনে করো cosABcosAcosB sinAsinB যদি ABωt তো এটা হবে cos2ωt এবং এটা হবে cos2t sin2ωt2cos2t 1 এখন যদি তুমি পুনরায় সাজাও তাহলে পাবে cos2t sin2ωt2cos2t 1 তো এই মান যেটা আমরা একটু আগেই বের করলাম তুমি এটার পরিবর্তে বসাতে পারি Vrms1T0TVm2cos2ωtdtVm2T0T1cos2ωtdt এখন যদি তুমি এই নির্দিষ্ট রাশিটিকে দেখো তুমি কি পাবে যেহেতু এটা পর্যায়ক্রমিক ভাবে পরিবর্তনশীল পদ তো এই পদটির একটি মান নির্দিষ্ট সময় ধরে যেটা হলো O থেকে T পর্যন্ত শূন্য হবে তো অবশেষে আমরা এই 1 পদটির জন্য কি ফেলে এলাম তো যদি তুমি সরল করো dt এর পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে এই ধ্রুবক পদটি dt তুমি আউটপুট পাবে Vm2 যেটা হলো ভোল্টেজের RMS মান Vrms1T0TVm2ωt dtVm2T0T1ωt dt Vm2 RMS কি কারণ প্রাথমিক আলোচনা থেকে আমরা দেখেছি এই নির্দিষ্ট মানটি হলো বর্গের গড় মানের বর্গমূল তো এখানে বর্গ মানগুলি আছে যোগ করার জন্য এবং গড় বের করার জন্য এবং তাদের বর্গমূল বের করার জন্য তো এটা হবে বর্গের গড়ের বর্গমুলের মান তার মানে কোনো পর্যায়ক্রমিক সংকেতের বর্গের গড় মানের বর্গমূল এক্ষেত্রে পর্যায়ক্রমিক সংকেতটি হলো V সুতরাং আউটপুট যেটা আমরা এখান থেকে পেলাম সেটা হলো Vrms এবং এই মানটি হলো Vm2 এবং Vm সংকেতটির শীর্ষ মান অনুরূপভাবে যদি তুমি কারেন্টকে নাও তাহলে এটা হবে এবং আমরা সাইনোসড এর রূপে এটাকে প্রকাশ করবো itImcos ωt আমরা কারেন্টের RMS মান পাবো যেটা হলো Irms Im2 এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে এই নির্দিষ্ট মানটি শুধুমাত্র সাইনোসডাল সংকেতের ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে যদি তোমার কাছে সাইনোসডাল সংকেত না থাকে তাহলে অন্তরকলন থেকে গননা করতে হবে এবং তারপর সম্পূর্ণ RMS মানটিকে নির্ণয় করতে হবে মূল অপেক্ষকের সাহায্যে যেটা আমরা RMS মান বের করার জন্য একটু আগেই ব্যবহার করলাম তো এখন আগের ক্লাস থেকে আমরা বলতে পারি যে সাইনোসইডাল উৎস বিশিষ্ট কোনো বর্তনী দ্বারা শোষিত গড় ক্ষমতা প্রকাশ করা যেতে পারে P12VmImθv θi এখন তুমি এটাকে RMS মানের রূপে প্রকাশ করতে পারো PVm2Im2v i Vrms Irmscosv i এখন এটা হলো RMS মান যেটা আমরা এখনই নির্ণয় করলাম অনুরূপভাবে Im2 ও হলো RMS কারেন্ট যেটা আমরা দেখলাম সুতরাং গড় ক্ষমতা আমরা লিখতে পারি Vrms Irmscosv i এখন এটা হলো সাধারণ সমীকরণ যদি বর্তনীটি বিশুদ্ধ ভাবে রোধ বিশিষ্ট হয় তার মানে ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে আছে তখন v i0 এবং শেষমেশ ওই রোধটি দ্বারা শোষিত গড় ক্ষমতা হবে P12VmIm12Im2RIrms2RVrms2R সুতরাং যখন কোনো সাইনোসইডাল ভোল্টেজ বা কারেন্টকে নির্দিষ্ট ভাবে বর্ণনা করা হয় তখন সেটাকে প্রায়ই সর্বোচ্চ মান বা RMS মান দ্বারা বর্ণনা করা হয় কারণ এটার গড় মান সবসময় শুন্য হবে সাইনোসইডাল হবার জন্য তুমি সবসময়ই ভোল্টেজ বা কারেন্টের গড় মান পাবে শূন্য সেইজন্য এটা যুক্তিযুক্ত নয় যে ভোল্টেজ ও কারেন্টের মানকে গড় মানের রূপে প্রকাশ করা সেইজন্য তুমি সবসময়ই দেখবে যে হয় সেটাকে সর্বোচ্চ মান নয়তো RMS মানের রূপে প্রকাশ করা হয় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ প্রস্তুতকারক সংস্থা ফেজার মানকে প্রকাশ করে সর্বোচ্চ মানের পরিবর্তে RMS মানের সাহায্যে সেইজন্য RMS মানটি খুবই প্রচলিত এটা বহুলপ্রচলিত সমস্ত সাধারণ সমীকরণে যখন আমরা আলোচনা করি বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার সিস্টেম এর বিভিন্ন ভোল্টেজ ও কারেন্ট সমীকরণ নিয়ে উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যদি আমরা 230 ভোল্ট কে বিবেচনা করি যেটা আমাদের কাছে খুবই পরিচিত আমাদের বাড়িতে সেটাও হলো RMS মান তো যখনই আমরা দেখবো যে আমাদের বাড়িতে ভোল্টেজ 230 ভোল্ট সেটা বোঝাবে যে তুমি RMS মান নিচ্ছো সর্বোচ্চ মান নয় এটা যুক্তিযুক্ত যে ক্ষমতার বিশ্লেষনে ভোল্টেজ ও কারেন্টকে প্রকাশ করা তার সর্বোচ্চ মানের পরিবর্তে RMS মানের সাহায্যে যেটা আমরা আলোচনা করলাম যে এটা তুলনামুলক সহজ যখন আমরা RMS মান ব্যবহার করবো এবং আমাদের অন্যান্য পরিমাপক যন্ত্র যেমন ভোল্টমিটার এবং অ্যামমিটার তৈরি করা হয়েছে RMS মান সরাসরি বোঝার জন্য সেইজন্য RMS মান আমাদের বর্তনী বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন একটা উদাহরণ নেওয়া যাক যাতে করে তোমরা আরও ভালো করে বিষয়টা বুঝতে পারো এখন দেখা যাক যে একটি ভোল্টেজ যেটা হলো vt10t যেটা চিত্রে দেখানো আছে এটা হলো অর্ধেক তরঙ্গ সংশোধিত তার মানে এটার ঋণাত্মক মান নেই এবং আমরা বের করার চেষ্টা 10 ওহম রোধের মধ্যে দিয়ে গড় ক্ষমতা তো যদি তুমি চিত্রটি দেখো তুমি জানতে পারবে যে ওই নির্দিষ্ট তরঙ্গরুপের সময় কাল হলো 2π এবং ভোল্টেজ কে বর্ণনা করা যায় vt10 t 0tπ 0πt2π তো তুমি কিভাবে RMS মান নির্ণয় করবে যেহেতু এটা বিশুদ্ধ সাইনোসইডাল নয় তো তুমি সরাসরি ব্যবহার করতে পারো না vrmsVm2 মানটি তোমাকে নির্ণয় করতে হবে বর্গের গড়ের বর্গমূলের প্রমান সংজ্ঞার সাহায্যে তো Vrms21T0Tv2dt তো যখন তুমি এই রাশিটিকে নির্ণয় করবে এবং সরল করবে তুমি পেয়ে যাবে ভোল্টেজের RMS মান যেটা হলো 5 ভোল্ট তো ওই রোধ দ্বারা শোষিত গড় ক্ষমতা P হলো RMS এর বর্গ ভাজিত R এখানে RMS মানটি হলো 5 ভোল্ট যেটা আমরা বের করলাম তো Vrms এর বর্গ হবে 25 রোধের মান 10 তো আউটপুট হবে 25 ওয়াট আরও একটা উদাহরণ নেওয়া যাক মনেকরো সংকেতটি হল কিছুটা এইরকম যেটা চিত্রে দেখানো আছে 0 থেকে 2 এর মধ্যে এটা সাধারণ তরঙ্গ 2 থেকে 4 এর মধ্যে এটা বর্গাকার তরঙ্গ তো তরঙ্গটির সময় কাল হলো 4 এবং তরঙ্গটি বর্ণনা করা যেতে পারে যেহেতু আমরা কারেন্ট নিয়ে আলোচনা করছি it5t0t2 102t4 Irms21T0Ti2dt14025tcdt24 102dt এক্ষেত্রে যখন তুমি অন্তরকলনটিকে সরল করবে তুমি আউটপুট Irms এর মান পেয়ে যাবে 8165 অ্যাম্পিয়ার তো যখন তুমি এই কারেন্টের মান পেয়ে যাবে তুমি গড় ক্ষমতায় এই মান বসিয়ে পেয়ে যাবে রোধটি দ্বারা ক্ষমতা শোষণের মান যেটা হলো 1333 ওয়াট এখন আরও একটি রাশি সম্পর্কে আলোচনা করা যাক যেটা হলো আপাত ক্ষমতা এবং ক্ষমতার গুনক তো আগে আমরা যেটা নির্ণয় করলাম সেটা হলো বর্তনী দ্বারা শোষিত গড় ক্ষমতা যেটা সাইনোসইডাল উৎসর সঙ্গে যুক্ত এবং আমরা সেটাকে RMS ভোল্টেজ ও RMS কারেন্ট রূপে প্রকাশ করেছিলাম সুতরাং ক্ষমতা PVm2Im2v i Vrms Irmscosv i তো তুমি কি করতে পারো তুমি পুনরায় সমীকরণটি লিখতে পারো এইভাবে P Sv i S কি S কে বলা হয় আপাত ক্ষমতা কারণ এটা RMS ভোল্টেজ ও RMS কারেন্টের গুণফল তো যদি তুমি DC ভোল্টেজের ক্ষমতার সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো তুমি দেখবে DC তে আমরা এটাকে ক্ষমতাকে বলি vi তো এটা হলো আপাত ক্ষমতা কারণ এটা মনে হয় যে ক্ষমতা হওয়া উচিত ভোল্টেজ ও কারেন্টের গুনফল যেটা DC রোধ বিশিষ্ট বর্তনীর সঙ্গে সাদৃশ্য যুক্ত এখন আপাত ক্ষমতা পরিমাপ করা হয় ভোল্ট অ্যাম্পিয়ার এ শুধুমাত্র বাস্তব ক্ষমতা থেকে এটাকে আলাদা করার জন্য কারণ আমরা বাস্তব ক্ষমতা প্রকাশ করি ওয়াট এ সুতরাং শুধুমাত্র বাস্তব ক্ষমতা ও আপাত ক্ষমতার মধ্যে পার্থক্য করতে আমরা আপাত ক্ষমতার জন্য ভোল্ট অ্যাম্পিয়ার এবং বাস্তব ক্ষমতার জন্য ওয়াট কে ব্যবহার করি এখন আগের আলোচনা থেকে তুমি পর্যবেক্ষণ করতে পারছ যে আপাত ক্ষমতাকে ক্ষমতা গুনক দিয়ে গুন করলে আমরা পেয়ে যাবো বাস্তব ক্ষমতা বা গড় ক্ষমতা তো পদটি ই ছিল পদটি ছিল v i সুতরাং pfPSv i এখন এই ক্ষমতা গুনক ব্যাপ্তি হলো শূন্য থেকে এক পর্যন্ত তো যদি তোমার কাছে বিশুদ্ধ রোধ বিশিষ্ট বর্তনী থাকে তাহলে ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে থাকবে সেক্ষেত্রে v i0 তো তখন কি হবে সেক্ষেত্রে cos v i 1 হবে তো ক্ষমতা গুনক হবে এক এটার মানে এক্ষেত্রে আপাত ক্ষমতা গড় ক্ষমতার সঙ্গে সমান বিশুদ্ধ রিঅ্যাক্টিভ লোডের ক্ষেত্রে v i90 তো এটা হয়ে পারে ইনডাক্টিভ লোড নাহয় ক্যাপাসিটিভ লোড ক্ষমতা গুনক হবে শূন্য তো এক্ষেত্রে গড় ক্ষমতা হবে শূন্য সুতরাং এই দুটি হলো চরম অবস্থা যেখানে ক্ষমতা গুনক হবে এগিয়ে থাকা অথবা পিছিয়ে থাকা এগিয়ে থাকা ক্ষমতা গুনক মানে কারেন্ট ভোল্টেজের থেকে আগিয়ে আছে তার মানে এটা ক্যাপাসিটিভ লোড পিছিয়ে থাকা ক্ষমতা গুনকের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে এবং এটা বোঝায় এটা ইনডাক্টিভ লোড সুতরাং এই বিশেষ ধারনাটি তোমরা প্রায়ই ব্যবহার করবে তোমাদের বর্তনী বিশ্লেষণে কারণ বর্তনী তৈরি রোধ ধারক এবং কুণ্ডলী resistor capacitor inductor উপাদান দিয়ে তো যখন তুমি বলবে কারেন্ট এগিয়ে আছে ভোল্টেজের থেকে তার মানে বর্তনীটি ধারক বিশিষ্ট অথবা যখন কারেন্ট পিছিয়ে আছে ভোল্টেজের থেকে তার মানে বর্তনীটি কুণ্ডলী বিশিষ্ট সুতরাং যখন তোমার কাছে ধারক বিশিষ্ট বর্তনী থাকবে তখন তুমি এগিয়ে থাকা ক্ষমতা গুনক পাবে আর যখন তোমার কাছে কুণ্ডলী বিশিষ্ট বর্তনী থাকবে তখন তুমি পিছিয়ে থাকা ক্ষমতা গুনক পাবে এখন একটা উদাহরণ নেওয়া যাক মনেকরা যাক একটি শ্রেণী সমবায়ে যুক্ত লোড উৎস থেকে কারেন্ট গ্রহন করছে যার সমীকরণ হলো it4cos 100πt10° যখন ভোল্টেজ হলো vt120cos 100πt 20° আমাদের নির্ণয় করতে হবে আপাত ক্ষমতা ও ক্ষমতা গুনক এবং লোডের উপাদান গুলির মান বের করতে হবে এখন আপাত ক্ষমতা হবে SVrmsIrms120242240 VA এখন ক্ষমতা গুনক খুব সহজেই এই দুটি সমীকরণ থেকে নির্ণয় করা যায় কারণ ক্ষমতা গুনক হলো cos v i এখানে v 20 ও i10 সুতরাং তুমি পাবে ক্ষমতা গুনক cos 30 0866 এখানে ক্ষমতা গুনক এগিয়ে আছে কারণ কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে এখানে কারেন্টের ফেজ কোন ধনাত্মক এবং ভোল্টেজের ফেজ কোন ঋণাত্মক তার মানে তোমরা খুব সহজেই চিত্রায়িত করতে পারছো যে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে এগিয়ে আছে তো তার মানে হলো বর্তনীটি ধারক বিশিষ্ট সুতরাং লোড ইম্পিডেন্স নির্ণয় করা যেতে পারে নিচের সমীকরণ থেকে ZVI120∠ 204∠1030∠ 302598 j15 Ω এখান থেকে তুমি পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে পারো Rjx এর তাহলে তুমি পাবে Z তৈরি 2598 ওহম রোধ বিশিষ্ট লোড যার সঙ্গে শ্রেণী সমবায়ে আছে একটি ধারক যার ইম্পিডেন্স Xc 15 এই সমীকরণটির সাহায্যে তুমি ধারকত্বের মান বের করতে পারবে যেটা হলো 2122 mF এখন আরও একটি অংশে আসা যাক যেটা হলো জটিল ক্ষমতা প্রদত্ত ফেজার যেটা হলো VVmv ও Imi আমরা V ও I কে প্রকাশ করেছি ফেজার এর রুপে কারণ এই ফেজার টি হলো ভোল্টেজ ও কারেন্টের জন্য যেটা সাইনোসইডাল ভাবে পরিবর্তনশীল তো জটিল ক্ষমতা হলো ক্ষমতা S যেটা AC লোড দ্বারা শোষিত হচ্ছে এবং এটা হলো ভোল্টেজ ও জটিল অনুবন্ধী কারেন্টের গুনফল সুতরাং জটিল ক্ষমতা S কে কিভাবে লিখবে S12VIVrmsIrmsVrmsIrmsv i তো তুমি প্রশ্ন করতে পারো কেনো জটিল ক্ষমতাকে অনুবন্ধী রূপে প্রকাশ করা হয় কারণ তুমি কারেন্টের মান বসাচ্ছো কারেন্টের অনুবন্ধী রূপে ভোল্টেজের অনুবন্ধী রূপে নয় কারণটি হলো যদি তুমি তুলনা করো গড় ক্ষমতার সঙ্গে যেটা আমরা নির্ণয় করলাম তাহলে দেখবে আমরা পেয়েছি v i তো সেই নির্দিষ্ট গড় ক্ষমতা যেটা আমরা ত্রিকোণমিতির প্রাথমিক সমীকরণ থেকে নির্ণয় করেছিলাম সেখানে আমরা ভোল্টেজকে নিয়েছিলাম সাইনোসইডাল রূপে কারেন্টকে নিয়েছিলাম সাইনোসইডাল রূপে এবং যখন আমরা ঐ নির্দিষ্ট গড় ক্ষমতার মানকে বিশ্লেষণ করি আমরা গড় ক্ষমতার মান পেয়েছি 12 VmIm cos⁡ সুতরাং যেহেতু আমরা ঐ বিশেষ উপাদানটি নির্ণয় করে নিয়েছি এখন যদি আমরা বসাই V এর অনুবন্ধী ও I এর অনুবন্ধী নয় আমরা ঐ পদটি পাবো i v যেটা আমাদের আগের নির্ণয় করা গড় ক্ষমতার সঙ্গে বিতর্কিত সেইজন্য আমরা ব্যবহার করি V I অনুবন্ধী V অনুবন্ধী I নয় সুতরাং এই অনুবন্ধীর কোনো বাস্তব ব্যাখ্যা বা বাস্তব তাৎপর্য নেই এক্ষেত্রে এটা হলো শুধুমাত্র একটা গাণিতিক প্রকাশ যাতেকরে আমরা সমীকরণটিকে কার্যকরী ভাবে প্রকাশ করতে পারি এখন তোমরা লক্ষ্য করতে পার যে জটিল ক্ষমতা S এর মান হলো আপাত ক্ষমতা কারণ যদি তুমি দেখো Vrms ×Irms পদটি এটা হলো আমাদের আপাত ক্ষমতা তো এটাকে যদি তুমি রেকট্যংগুলার রূপে লেখো SVrms Irmscosv ijVrms Irmssinv i এটা হলো যেটা আমরা নির্ণয় করেছি এবং এটাকে বলা হয় গড় ক্ষমতা বা বাস্তব ক্ষমতা এবং এটা হলো কাল্পনিক পদ যেটা আমরা পেয়েছি জটিল ক্ষমতা নির্ণয় করতে সুতরাং জটিল ক্ষমতা পরিমাপ করা হয় ভোল্ট অ্যাম্পিয়ার এ যেটা আমরা দেখলাম আপাত ক্ষমতার ক্ষেত্রে শুধুমাত্র বাস্তব ক্ষমতা যেটা আমরা ওয়াটে পরিমাপ করি সেটার সঙ্গে পার্থক্য করতে আমরা জটিল ক্ষমতাকে পরিমাপ করো ভোল্ট অ্যাম্পিয়ার এ তো আরও একবার Vrms Irmscosv i রাশিটিকে দেখা যাক যেটা হবে বাস্তব ক্ষমতা এবং Vrms Irmssinv i লেখা হবে jQ এখানে বাস্তব পদটি হলো P যেটা প্রকাশ করে প্রদত্ত গড় ক্ষমতা কোনো লোডে এবং এটা হলো একমাত্র কার্যকারী ক্ষমতা কোনো সিস্টেমে যেখানে কাল্পনিক পদটি হলো Q যেটাকে বলা হয় রিঅ্যাক্টিভ ক্ষমতা এবং এটা উৎস ও লোডের রিঅ্যাক্টিভ অংশের মধ্যে ক্ষমতা আদান প্রদান কে করে যদি তুমি সমীকরণটিকে দেখো দেখবে তোমার রিঅ্যাক্টিভ ক্ষমতা সমগ্র ক্ষমতা নির্ণয়ে অংশগ্রহন করে যখন তোমার কাছে শুধু মাত্র রোধ বিশিষ্ট লোড থাকে কারণ এক্ষেত্রে θv i0 এবং sin0 হবে শুন্য তো সেক্ষেত্রে তুমি পাবে Vrms Irms একমাত্র পদ রোধ বিশিষ্ট লোডের জন্য অনুরুপভাবে বিশুদ্ধ ক্যাপাসিটিভ ও ইনডাক্টিভ এর জন্য তুমি শুধুমাত্র এই পদটি পাবে যেটা হলো রিঅ্যাক্টিভ ক্ষমতা তারমানে রিঅ্যাক্টিভ ক্ষমতা তখনই থাকবে যখন আমাদের কাছে ক্যাপাসিটিভ বা ইনডাক্টিভ লোড থাকবে এখন Q পরিমাপ করা হয় ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ শুধুমাত্র বাস্তব ক্ষমতার সাথে পার্থক্য করতে যেটা ওয়াটে পরিমাপ করা হয় এখন প্রমান ভাবে S P ও Q কে প্রকাশ করা হয় ক্ষমতা গুনক v i এর সঙ্গে একসঙ্গে ক্ষমতা ত্রিভুজের সাহায্যে এবং এখন আমরা কিভাবে ক্ষমতা ত্রিভুজ কে প্রকাশ করব ক্ষমতা ত্রিভুজ হলো S P ও Q এর মধ্যে সম্পর্ক এবং P ও S এর মধ্যে কোণ হলো ডিগ্রী যেটা হলো ক্ষমতা গুনকের কোণ সুতরাং এই ক্ষমতা ত্রিভুজ হলো খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে প্রশ্ন করা হবে ক্ষমতা ত্রিভুজ দেখাতে তো তোমাকে মনে রাখতে হবে যে ক্ষমতা ত্রিভুজ হলো একটি বিশেষ ত্রিভুজ যেটা দিয়ে বাস্তব ক্ষমতা রিঅ্যাক্টিভ ক্ষমতা ও জটিল ক্ষমতা মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় সুতরাং এর সঙ্গেই আমরা আজকের ক্লাস শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ধারণা নিয়ে আলোচনা করবো যেমন মেশ কি নোড কি এবং তারপর আমরা তৈরি করবো বিভিন্ন সম্পর্ক যেগুলো দিয়ে আমরা বৈদ্যুতিক বর্তনীর বিভিন্ন উপাদান গুলি নির্ণয় করবো ধন্যবাদ